নমস্কার এই শ্রেণিতে আমরা স্থানান্তর ফাংশন সম্পর্কে আলোচনা করব এবং আমরা আমাদের পূর্ববর্তী শ্রেণিতে প্রথমে কী আলোচনা করেছি তা দেখব এবং তারপরে আমরা স্থানান্তর ফাংশনটিতে এগিয়ে যাব গত শ্রেণিতে আমরা ল্যাপ্লেস ট্রান্সফর্ম ব্যবহার করে এই সার্কিট বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করছিলাম এবং আমরা আলোচনা করেছি যে এগুলি ল্যাপ্লেস ট্রান্সফর্মিং জড়িত ব্যবহার করে সার্কিট বিশ্লেষণ প্রথম পদক্ষেপটি ছিল এই সার্কিটের সময় ডোমেন থেকে এস ডোমেনে রূপান্তর তারপরে আমরা কোনও সার্কিট বিশ্লেষণ কৌশল যা নোডাল বিশ্লেষণ বা জাল বিশ্লেষণ উত্স ট্রান্সফর্মেশন সুপারপজিশন এবং এ জাতীয় ব্যবহার করে এই সার্কিট ল্যাপেলটি সমাধান করি তারপরে অবশেষে আমরা কি ফলাফল পেয়ে যাব তা ডোমেন হিসাবে নয় কারণ সময় ডোমেনের সমাধান সন্ধান করতে বিপরীতমুখী স্থানটি রূপান্তর গ্রহণ করবে এখন আমরা কীভাবে রূপান্তর করব তা ল্যাপ্লেস ট্রান্সফর্ম ব্যবহার করে এই সার্কিট বিশ্লেষণ করার সময় এগুলি রেজিস্ট্রেশনের জন্য টাইম ডোমেন থেকে এস ডোমেনের সার্কিট উপাদান কোনও পরিবর্তন হবে না সময় ডোমেনে আর এর মানও আর ডোমেইনে আর থাকবে সুতরাং 𝑣 𝑡 𝑖 𝑡 𝑅 এটি ওহমস আইন বা V𝑠 𝑅𝐼 𝑠 এর ডোমেনে পরিণত হবে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে এই পরিবর্তনগুলি হবে কারণ এগুলি শক্তি সঞ্চয় করার উপাদান আমাদের কিছু প্রাথমিক শর্ত থাকবে যেমন ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের প্রাথমিক প্রারম্ভিক 𝑖 0− থাকতে পারে আমরা আলোচনা করেছি যে আমরা সেই সময়কার ডোমেন সার্কিটকে সূচকগুলির জন্য ডোমেনে রূপান্তর করতে পারি সুতরাং এটি ভোল্টেজের জন্য ছিল যেখানে আপনি দেখতে পাচ্ছেন এটি কারশফের ভোল্টেজ আইনের Kirchhoff's Voltage Lawক্ষেত্রে প্রয়োগ করা হবে একইভাবে কারেন্টর জন্য আপনার চিত্রের মতো সার্কিট থাকবে এটি আমরা পূর্ববর্তী শ্রেণিতে আলোচনা করেছি যে কারেন্ট উত্সের দিকটি কল্পিত কারেন্ট উত্স যা আমরা যোগ করেছি কারণ সূচকটির মধ্য দিয়ে প্রবাহিত একটি কারেন্ট 𝑖 0− এর প্রাথমিক অবস্থার কারণে সুতরাং দিকটি এখানে একটি প্লাস চিহ্নের সাথে সঙ্গতিপূর্ণ এবং একইভাবে এখানের জন্য কারেন্টর শর্তে প্রাথমিক শর্তটি হবে −𝐿𝑖 0− এ কারণেই এটি ভোল্টেজের বিপরীত চিহ্ন রাখছিল সুতরাং এটি আমরা পূর্ববর্তী শ্রেণি নিয়ে আলোচনা করেছি একইভাবে ক্যাপাসিটরের জন্যও আমরা আলোচনা করেছি যে আমাদের দুটি সমীকরণ একটি ভোল্টেজের জন্য এবং অন্যটির বর্তমানের জন্য থাকবে ভোল্টেজের জন্য যদি আপনি রূপান্তর করেন সময় ডোমেন সার্কিট এর ডোমেইনে রূপান্তরিত হবে এটি চিত্রের মধ্যেই হবে যেখানে 𝑣s হবে প্রাথমিক অবস্থা তার মানে ক্যাপাসিটারের সময়ে t ভোল্টেজ 0 এর সমান একইভাবে সমতুল্য কারেন্ট উত্সটিও উপস্থাপিত হবে যখন আপনি s ডোমেইনে ক্যাপাসিটরের মাধ্যমে প্রবাহিত কারেন্ট সন্ধান করতে পারবেন এবং ভোল্টেজ উত্স থেকে ভোল্টেজ উত্স থেকে প্রবাহিত হওয়ার বিপরীতে দিকের ভার্চুয়াল কারেন্ট উত্সটি হবে Cv0− এটি 𝑉 𝑠 সুতরাং কারণ এখানে আপনার নেতিবাচক চিহ্ন রয়েছে সুতরাং এই জিনিসগুলি আমরা আমাদের পূর্ববর্তী শ্রেণিতে আলোচনা করেছি এবং তারপরে আমরা এগুলি সমতুল্য সার্কিটগুলি ব্যবহার করেছি এবং আমরা এস ডোমেনে সার্কিট তৈরি করেছি এবং এটি সমাধান করেছি এখন আসুন স্থানান্তর ফাংশনটি নিয়ে এগিয়ে চলি ট্রান্সফার ফাংশন কী ট্রান্সফার ফাংশন সিগন্যাল প্রসেসিংয়ে একটি মূল ধারণা কারণ এটি একটি সংকেত কোনও নেটওয়ার্কের মধ্য দিয়ে যাওয়ার সময় কীভাবে প্রক্রিয়াজাত হয় তা নির্দেশ করে সুতরাং মূলত আপনি বলতে পারেন যে এটি নেটওয়ার্কের প্রতিক্রিয়া সন্ধানের জন্য একটি উপযুক্ত সরঞ্জাম নেটওয়ার্ক স্থিতিশীলতা এবং নেটওয়ার্ক সংশ্লেষণের জন্য নির্ধারণ বা ডিজাইনিং সুতরাং আমরা পরবর্তী সময়ে অবশ্যই নেটওয়ার্ক স্থিতিশীলতা এবং নেটওয়ার্ক সংশ্লেষণের ধারণাগুলি নিয়ে আলোচনা করব তখন আমরা স্থানান্তর ফাংশনের প্রয়োগ নিয়ে আলোচনা করব এখন নেটওয়ার্কের স্থানান্তর ফাংশনটি বর্ণনা করে যে কোনও নির্দিষ্ট ইনপুটের ক্ষেত্রে আউটপুটটি কীভাবে আচরণ করে এবং কীভাবে তা ঘটে থাকে আমরা পরবর্তী স্লাইডে দেখব আপনি কোনও প্রাথমিক শক্তি বলতে চাইছেন না কেননা এটি ডোমেন হিসাবে ইনপুট থেকে আউটপুট থেকে স্থানান্তর নির্দিষ্ট করে সুতরাং আমরা কীভাবে স্থানান্তর ফাংশনটি সংজ্ঞায়িত করব আমরা সাধারণত এটিকে 𝐻 𝑠 বলে থাকি যা শূন্য হিসাবে সমস্ত প্রাথমিক অবস্থার সাথে ইনপুট উত্তেজনায় আউটপুট প্রতিক্রিয়া অনুপাত ছাড়া আর কিছুই নয় সুতরাং আপনি হিসাবে স্থানান্তর ফাংশন প্রতিনিধিত্ব করতে পারেন 𝑌 𝑠 হল আউটপুট প্রতিক্রিয়া যা ইনপুট উত্তেজনা দ্বারা ভাগ করা হয় যা X 𝑠 তাই ট্রান্সফার ফাংশন নির্ভর করে যা আমরা ইনপুট এবং আউটপুট হিসাবে সংজ্ঞায়িত করি তার উপর এখন যেহেতু ইনপুট এবং আউটপুট এই সার্কিটের যে কোনও জায়গায় কারেন্ট বা ভোল্টেজ করতে পারে সুতরাং স্থানান্তর ফাংশনের ক্ষেত্রে আমাদের চারটি সম্ভাবনা থাকতে পারে ভোল্টেজ লাভের ক্ষেত্রে প্রথমটি 𝐻 𝑠 যেখানে আপনি আউটপুট ভোল্টেজকে সংযুক্ত করেন যা ভোল্টেজের আকারে প্রদত্ত ইনপুট উত্তেজনা দ্বারা বিভক্ত ভোল্টেজের দিক দিয়ে সার্কিটের আউটপুট প্রতিক্রিয়া এর পরেরটি হল কারেন্ট লাভ যা আবার স্থানান্তর ফাংশন যা আউটপুট কারেন্টের সাথে ইনপুট কারেন্টের সাথে সম্পর্কযুক্ত সুতরাং I0 𝑠 হল এই সার্কিটের আউটপুট কারেন্ট যা এই 𝐼𝑖 𝑠 দ্বারা বিভক্ত যা সার্কিটের জন্য ইনপুট কারেন্ট এখন পরবর্তী স্থানান্তর ফাংশন প্রতিবন্ধক হতে পারে যেখানে আউটপুটটি ভোল্টেজের আকারে থাকে যখন ইনপুটটি কারেন্টের আকারে থাকে একইভাবে আউটপুট কারেন্ট আকারে এবং ইনপুট ভোল্টেজের আকারে এটিও স্বীকৃত হতে পারে এইভাবে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট সার্কিটের অনেকগুলি ট্রান্সফার ফাংশন থাকতে পারে এখন আপনি যদি প্রথম দুটি স্থানান্তর ফাংশন দেখতে পান তবে তা হল ভোল্টেজ লাভ এবং বর্তমান লাভ এগুলি মাত্রাবিহীন কারণ আউটপুট একটি ইনপুট পরিমাণ একই সুতরাং এই দুটি ক্ষেত্রে স্থানান্তর ফাংশনটি মাত্রাবিহীন হবে এখন স্থানান্তর ফাংশন সমীকরণে আমরা ধরে নিই যে 𝑋 𝑠 এবং 𝑌 𝑠 আমাদের জানা তবে কখনও কখনও এটি ঘটতে পারে যে আপনি কেবল 𝑋 𝑠 𝐻 𝑠 জানেন কেবল তার মানে আপনি কেবল জানেন ইনপুট ভোল্টেজ এবং সার্কিটের স্থানান্তর ফাংশন সেক্ষেত্রে আপনি প্রদত্ত ইনপুট সম্পর্কে এই সার্কিটের আউটপুট প্রতিক্রিয়া হিসাবে 𝑌 𝑠 এর মান খুঁজে পেতে পারেন সুতরাং আপনি বলবেন যে 𝑌 𝑠 𝐻 𝑠 𝑋 𝑠 ছাড়া আর কিছুই নয় এখন আপনি এই সার্কিটের আউটপুট প্রতিক্রিয়াটির মান পেতে Y 𝑠 এর বিপরীতমুখী লেপলেস রূপান্তর নিতে পারেন একটি বিশেষ ক্ষেত্রে হিসাবে যদি আমরা বলি যে 𝛿 𝑡 যা ইনপুটটি ইউনিট ইমপালস ফাংশন আমরা বলব যে অ্যাক্সেসটি একের সমান নয় সেক্ষেত্রে আপনি 𝑌 𝑠 𝐻 𝑠 বলবেন এবং সুতরাং এটি ছিল উভয় পক্ষের ল্যাপ্লেস রূপান্তর আমরা আপনাকে 𝑦𝑡 ℎ𝑡 দেব সুতরাং ℎ𝑡 ℒ−1𝐻𝑠 এটি সার্কিটের ইউনিট আবেগ প্রতিক্রিয়া উপস্থাপন করে যখন এটি ইউনিট আবেগ ফাংশন দ্বারা উত্তেজিত হয় স্থানান্তর ফাংশন আপনাকে সার্কিটের ইউনিট আবেগ প্রতিক্রিয়া জানায় আমরা এটিও বলতে পারি যে h 𝑡 নেটওয়ার্কের একটি সময় ইনপুট হিসাবে যখন ইউনিট আবেগ দেওয়া হয় তখনকার সময়ের ডোমেন প্রতিক্রিয়া ছাড়া কিছুই নয় এখন 𝐻 𝑠 হিসাবে নেটওয়ার্কের ইউনিট আবেগ প্রতিক্রিয়াটির ল্যাপ্লেস রূপান্তর একবার নেটওয়ার্কের ইমালস রেসপন্স সত্তাটি জানা যায় এর অর্থ আমরা যখন একটি ইউনিট আবেগ ইনপুট সরবরাহ করা হয় তখন আমরা সার্কিটের প্রতিক্রিয়া জানি তারপরে আমরা সময় ডোমেনে কনভ্যুশনাল ইন্টিগ্রাল ব্যবহার করে বা কনভলশন ইন্টিগ্রালের জন্য এস ডোমেন বিশ্লেষণের সাথে সম্পর্কিত কোনও ডোমেইনের ইনপুট সিগন্যালের নেটওয়ার্কের প্রতিক্রিয়া পেতে পারি এটি আমরা পরবর্তী অধিবেশনটিতে আলোচনা করব যেখানে আমরা বোঝাবো কনভলশন ইন্টিগ্রাল বলতে আমরা কী বুঝি এবং এটি কোনও সার্কিটের আউটপুট প্রতিক্রিয়া খুঁজে বের করতে কীভাবে সহায়তা করতে পারে যেখানে আমরা নেটওয়ার্কের ইনপুট আবেগ প্রতিক্রিয়া জানি সুতরাং এটি আমরা বিশ্লেষণ করব যখন আমরা কনভোলশন ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা করব এই বিশদে যাওয়ার আগে আসুন আমরা বুঝতে চেষ্টা করি যে স্থানান্তর ফাংশনগুলির সাহায্যে আউটপুট প্রতিক্রিয়া জানতে বিভিন্ন পন্থা কী মূলত তথ্য প্রক্রিয়াকরণের আমাদের দুটি উপায় এবং আউটপুট প্রতিক্রিয়া খুঁজে বের করার একটি উপায় রয়েছে সুতরাং প্রথম পদ্ধতিটি আমাদের ধরে নেওয়া যাক যে আমাদের কাছে একটি সুবিধাজনক ইনপুট অ্যাক্সেস রয়েছে এই অ্যাক্সেসটি হল ইউনিট আবেগ হতে পারে বা ইউনিট পদক্ষেপ ফাংশন ইউনিট র্যাম্প যাই হোক না কেন আপনি এটি সুবিধাজনক ইনপুট ধরে নিতে পারেন এখন আপনি সার্কিট বিশ্লেষণ কৌশলগুলি ব্যবহার করবেন আমরা আমাদের আগের বক্তৃতাগুলিতে যা আলোচনা করেছি সুতরাং এটি কারেন্ট বা ভোল্টেজ বিভাগ বা নোডাল বা জাল বিশ্লেষণের মতো সুতরাং আপনি এই কৌশলগুলি প্রয়োগ করতে পারেন এবং আউটপুট Y 𝑠 পেতে পারেন এখন আপনি যখন আউটপুট 𝑌 𝑠 পাবেন তখন আপনি সন্ধানের চেষ্টা করবেন দুটির অনুপাতের বাইরে এবং যখন আপনি একটি অনুপাতটি খুঁজে পান যে একটি 𝐻 𝑠 Y 𝑠X আপনি জানেন 𝑋 𝑠 আপনি সার্কিট বিশ্লেষণ প্রয়োগ করতে এবং আউটপুট সন্ধান করতে পারে এবং তারপরে স্থানান্তর ফাংশনটি সন্ধান করতে আপনি দুটির অনুপাত পাবেন বা যদি আপনি স্থানান্তর ফাংশনটি জানেন তবে সরাসরি আপনি সার্কিটের আউটপুট প্রতিক্রিয়া খুঁজে পেতে পারেন এখন আপনি যে অন্য পদ্ধতি অনুসরণ করতে পারেন তাকে মই পদ্ধতি হিসাবে বলা হয় সুতরাং মই পদ্ধতি মানে কি মূলত এটি এই সার্কিট দিয়ে হাঁটা জড়িত এই পদ্ধতির মধ্যে আমরা ধরে নিই যে আউটপুটটি একটি ভোল্ট বা সম্ভবত একটি এমপিয়ার বা যথাযথ হিসাবে উপযুক্ত সুতরাং প্রথম পদ্ধতির এবং দ্বিতীয় পদ্ধতির মধ্যে পার্থক্যটি হল প্রথম পদ্ধতির মধ্যে আমরা ইনপুটটি পরিচিত হিসাবে ধরে নিয়েছি এবং আমরা কিছুটা ধারণা নিয়েছি যে সার্কিটকে দেওয়া ইনপুটটি সম্ভবত একক পদক্ষেপ বা এর মতো কিছু মই পদ্ধতির ক্ষেত্রে আমরা প্রথমে আউটপুট ধরে নিই সুতরাং এর অর্থ আমরা একটি ভোল্ট বলে অনুমান করব বা একটি আউটপুট হিসাবে একটি অ্যাম্পিয়ার যা আমরা এই সার্কিট থেকে পেয়েছি এবং তারপরে আমরা ওহমস এবং কারশফের Kirchhoff'sআইনের প্রাথমিক আইনগুলি ব্যবহার করি সাধারণত আমরা কেবল কারশফের Kirchhoff's কারেন্ট আইন ব্যবহার করি কারণ এটি এই সার্কিটটি দিয়ে চলতে আরও সুবিধাজনক এবং তারপরে আমরা ইনপুটটি পেয়েছি এর অর্থ হল যে আমরা যা করছি আমরা আউটপুট থেকে শুরু করছি এবং সার্কিটটি ব্যবহার করে সার্কিটকে প্রদত্ত আউটপুটটির জন্য উপযুক্ত ইনপুট কী হবে তা জানার চেষ্টা করছি সুতরাং এটি আমরা ইনপুটটি সন্ধান করতে পারি এবং তারপরে আপনি সহজেই স্থানান্তর ক্রিয়াকলাপটি Y 𝑠 𝑋 𝑠 এর মান দিয়ে সন্ধান করতে পারবেন এখানে 𝑌 𝑠 একক হবে তাই 1 X𝑠 হল এই ক্ষেত্রে স্থানান্তর ফাংশন আপনার সুবিধার উপর ভিত্তি করে এখন এই দুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন তবে এই পদ্ধতির আমরা যে মই পদ্ধতির সাথে আলোচনা করব তা আরও সুবিধাজনক কারণ যখন সার্কিটটিতে অনেকগুলি লুপ বা নোড থাকে তখন নোডাল বা জাল বিশ্লেষণ প্রয়োগ করা জটিল হয়ে ওঠে আপনি যদি প্রথম কেসটি দেখেন তবে আপনার যদি একটি জটিল নেটওয়ার্ক থাকে যেখানে আপনার একাধিক জাল এবং স্তর রয়েছে তবে নোড নোডাল বা জাল বিশ্লেষণ প্রয়োগ করা কিছুটা জটিল সুতরাং সেই কারণেই প্রথম পদ্ধতির সাথে তুলনা করা দ্বিতীয় পদ্ধতি যা মই পদ্ধতিটি জটিল নেটওয়ার্কগুলির ক্ষেত্রে বেশি উপযুক্ত সুতরাং আমরা এটি নেটওয়ার্কের স্থানান্তর ফাংশন সন্ধানের জন্য একটি সুবিধাজনক পদ্ধতি হিসাবে ব্যবহার করব এখন প্রথম পদ্ধতিতে যেমন আমরা আলোচনা করেছি আমরা ধরে নিই ইনপুট এবং আমরা দ্বিতীয় পদ্ধতিতে আউটপুটটি পেয়েছি আমরা আউটপুট ধরে নিই এবং তারপরে এটি খুঁজে পাই ইনপুট এখন উভয় পদ্ধতিতে আপনি আউটপুট আউটপুট অনুপাত হিসাবে ইনপুট রূপান্তর হিসাবে 𝐻 𝑠 গণনা করুন এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই দুটি পদ্ধতি কেবল তখনই প্রযোজ্য হবে যখন আপনার লিনিয়ার সার্কিট থাকবে সুতরাং সার্কিট যা লিনিয়ারিটি সম্পত্তি অনুসরণ করে যা একটি সার্কিট হয় প্রচলিত পদ্ধতিটি ব্যবহার করে স্থানান্তর ফাংশন সন্ধান করতে ব্যবহার করা যেতে পারে যেখানে আপনি বিভিন্ন সার্কিট বিশ্লেষণ প্রযুক্তির সাহায্যে সার্কিট বিশ্লেষণ করেন বা আপনি মই পদ্ধতি ব্যবহার করতে পারেন সুতরাং এখন এগুলি বোঝার জন্য স্থানান্তর ফাংশনটি সন্ধান করা আমাদের কয়েকটি উদাহরণ নেওয়া যাক যাতে আপনি ধারণাটি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন আসুন প্রথম উদাহরণ নেওয়া যাক এই ক্ষেত্রে একটি লিনিয়ার সিস্টেমের আউটপুট হয় 𝑦𝑡 10𝑒−𝑡𝑐𝑜𝑠 4𝑡𝑢𝑡 এবং ইনপুট দেওয়া হয় 𝑥𝑡 𝑒−𝑡𝑢𝑡 এখন আমাদের কী করতে হবে আমাদের এই সিস্টেমটির স্থানান্তর কার্য এবং এর প্ররোচিত প্রতিক্রিয়া খুঁজে বের করতে হবে সুতরাং স্থানান্তর ফাংশনটি আপনি এর ডোমেন বিশ্লেষণের সাহায্যে সন্ধান করতে পারেন সুতরাং আপনাকে অবশ্যই প্রথমে 𝑦 𝑡 গুলি এবং 𝑥 𝑡 এর ডোমেইনেরূপান্তর করতে হবে আপনি যখন y 𝑡 10𝑒−𝑡 cos 4𝑡𝑢𝑡 কে ডোমেইনে রূপান্তর করেন আপনি পাবেন এখানে ω 4 এখন ইনপুট ফাংশনটি হল is 𝑥𝑡 𝑒−𝑡𝑢𝑡 u 𝑡 1 s এর ল্যাপলেস রূপান্তর এখন যেহেতু H X এর উপর Y এর সমান আপনি Y সংখ্যায় এবং Xকে ডিনোমিনেটরে রাখবেন এবং যখন আপনি সরল করবেন আপনি 10 এর বর্গফল 2 2 এর প্লাস 1 এর উপর স্কোয়ার প্লাস 2 s প্লাস 17 তে 10 মান পাবেন এখন এই বিশেষ ফাংশনটি যা আপনি পেয়েছেন আপনি যদি এই শর্তাদি পুনরায় সাজান আপনি কেবল এটিকে লিখতে পারেন এখন আপনি যদি পুনরায় সাজান এটি হয়ে যাবে আপনি যখন এই নির্দিষ্ট আকারে এটি সাজান আপনি কী বলতে পারেন যে বিপরীত ল্যাপ্লেস রূপান্তর করে সুতরাং অবশেষে আপনি যা পাবেন তা হল এই ফর্মটির মধ্যে স্থানান্তর ফাংশন সামঞ্জস্য করুন এবং তারপরে আপনি h 𝑡 বলতে পারেন যে H 𝑠 এর সময় ডোমেন মান যা হস্তান্তর ফাংশনের আবেগ প্রতিক্রিয়া মানে আপনি একটি 10 বলতে পারেন ডেল্টা টি বিয়োগফল 40 ই থেকে পাওয়ার বিয়োগফল টি 40 এবং তারপরে আপনি ইউনিট ফাংশনটির সাথে গুণ করবেন যে এটি সময় শূন্যের চেয়ে বেশি সময়ের জন্য প্রযোজ্য সুতরাং এটি ইউনিট ছাড়া কিছুই হবে না সার্কিটের আবেগ প্রতিক্রিয়া এটি আপনাকে কীভাবে স্থানান্তরটি সন্ধান করবে তা বুঝতে সহায়তা করবে ফাংশন এবং তারপরে সিস্টেমের ইউনিট আবেগ প্রতিক্রিয়া এখন এখানে অন্য একটি উদাহরণ গ্রহণ করা যাক আমাদের জন্য স্থানান্তর ফাংশন H 𝑠 𝑉𝑜 𝑠 𝐼𝑜 𝑠 খুঁজে বের করতে হবে সার্কিট যা চিত্রে দেওয়া হয়েছে সুতরাং এই চিত্রটিতে আপনি দেখবেন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার উভয়ই রয়েছেন এবং আপনাকে বর্তমানটিকে 𝐼𝑜 𝑠 হিসাবে দেওয়া হয়েছে এর মধ্যে অনুপাতটি আপনাকে কীভাবে খুঁজে বের করতে হবে 𝑉𝑜 𝑠 𝐼𝑜 𝑠 এটি সার্কিটের জন্য স্থানান্তর ফাংশন হবে এখন আপনি যদি এই সার্কিটটি দেখেন আপনি দেখতে পাবেন যে বর্তমান বিভাগ পদ্ধতিটির সাহায্যে 𝐼2 পাওয়া যাবে এখনকার বিভাগের ক্ষেত্রে আপনি পাবেন এখন আপনি যখন এই স্রোতটি দেখেন এবং এই স্রোতটি 𝐼2 হয় যখন আপনাকে 𝑉0 এর মান সন্ধান করতে বলা হয় 5 ওহম প্রতিরোধের I2 ব্যতীত আর কিছুই হবে না সুতরাং আপনি বলবেন যে সুতরাং এখানে এই বিশেষ ক্ষেত্রে আমরা বর্তমান বিভাগ পদ্ধতি ব্যবহার করি ট্রান্সফার ফাংশনটি সন্ধানের এটি আমাদের প্রথম পদ্ধতি যেখানে আমরা বিভিন্ন সার্কিট বিশ্লেষণ কৌশল ব্যবহার করি সুতরাং এটির সাথে আমরা এই সার্কিটের স্থানান্তর ফাংশনটি পেয়েছি এখন এর পরে আসুন আমরা মই পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করি এবং আমরা যখন মই পদ্ধতিটি প্রয়োগ করি তখন স্থানান্তর ফাংশনটির মান খুঁজে বের করার চেষ্টা করব মই পদ্ধতির ক্ষেত্রে আমরা কী ধরে নিই আমরা আউটপুট ভোল্টেজ হিসাবে পরিচিত হিসাবে ধরে নিই সুতরাং আমরা এখানে যা করব আমরা বলব যে আউটপুট ভোল্টেজ দেওয়া হয় তা হল 𝑉𝑜 1 𝑉 𝑉 আপনি যখন বলবেন যে 𝑉𝑜 1 𝑉 বর্তমান যা এই ল্যাগে প্রবাহিত হবে 𝑉𝑜 2 12 1 হয়ে যাবে 𝐴 এখন আপনি যখন কারেন্ট 𝐼 2 এর মান জানেন তখন আপনি ভোল্টেজটি সন্ধান করতে পারেন যা এই পা জুড়ে উভয়ই সমান্তরালে থাকায় এটির পাশাপাশি এই পা জুড়ে ভোল্টেজ একই থাকবে তারপরে আমরা 𝑉1 এর মান খুঁজে পাই সুতরাং 𝑉1 আমরা 𝐼2 হিসাবে পদ হিসাবে পদ পেতে পারেন তারপরে আপনি বর্তমান 𝐼1 এর মান খুঁজে পেতে পারেন 𝐼1 হবে স্থানান্তর ফাংশনের ক্ষেত্রে এখন আমাদের 𝐼1 এবং 𝐼2 রয়েছে সুতরাং আমরা কী করতে পারি তা আমরা খুঁজে বের করতে পারি তারপরে স্থানান্তর ফাংশনটি দেওয়া হয় সুতরাং আপনি প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করুন না কেন আপনি একই ফলাফল পাবেন সুতরাং এই সপ্তাহের সাথে আমরা আজকের অধিবেশনটি এবং এই অধিবেশনটি স্থানান্তর ফাংশন সম্পর্কে আলোচনা করব close এবং আমরা আরও বলেছিলাম যে স্থানান্তর ফাংশনটি বিভিন্ন সার্কিট সংশ্লেষ বৈশিষ্ট্যগুলি সনাক্ত করতে সহায়তা করবে সুতরাং আমরা পরের কয়েকটি সেশনে দেখব যে কীভাবে এই ক্ষেত্রে স্থানান্তর ফাংশন পদ্ধতি প্রয়োগ করবে এবং বিশেষত পরবর্তী অধিবেশনে আমরা প্রথমে বোঝার চেষ্টা করব আপনি কনভলিউশন উপপাদ্য এবং কনভলিউশন ইন্টিগ্রাল বলতে কী বোঝাতে চাইছেন যাতে আমরা সার্কিটগুলি আরও বিশ্লেষণের জন্য উভয় কৌশল প্রয়োগ করতে পারি ধন্যবাদ